সকলকে স্বাগত জানাই তৃতীয় সপ্তাহের তৃতীয় অধ্যায় আজকে আমরা হাত এবং আঙ্গুলের গতিবিধি নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি বিভিন্ন পরিস্থিতিতে হাত এবং আঙ্গুল গতিবিধির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অর্থ এবং ব্যাখ্যা বিনিময় করি কখনো কখনো ভাষার মাধ্যমে অর্থ প্রকাশ না করে হাতের গতিবিধির মাধ্যমে আমরা অনেক কিছুর অর্থ প্রকাশ করি দৈনন্দিন জীবনে কথোপকথনের সময় এই ধরনের গতিবিধি সর্বত্র বিদ্যমান হাতের অঙ্গভঙ্গি ছাড়াও আরো কিছু অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা আমাদের ভাব এবং অনুভূতি প্রকাশ করি হাতের অঙ্গভঙ্গি ব্যবহারের কতগুলি সাধারণ উদাহরণ হল হাত দেখিয়ে কাউকে ঢাকা বা কাউকে অপেক্ষা করতে বলা বা কাউকে যেতে বলা এই ধরনের অঙ্গভঙ্গি আমরা সামাজিক স্তরেও ব্যবহার করে থাকি তাছাড়াও চোখমুখের অঙ্গভঙ্গি মাধ্যমে আমরা মানসিক পরিস্থিতি পরিচয় দিয়ে থাকি বিভিন্ন সাংস্কৃতিক স্তরে বিভিন্ন ধরনের হাতের অঙ্গভঙ্গি ব্যবহার হয় অনেক দেশে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে হাতের অঙ্গভঙ্গি অধিকতর প্রাধান্য পায় ইতালি এবং ফ্রান্স দেশে সাধারণত লোকে হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলতে পছন্দ করে ইংল্যান্ডের মতো দেশে কথা বলার সময় হাতের অঙ্গভঙ্গি বেশি ব্যবহার অনুপযুক্ত হিসেবে মানা হয় অন্যদিকে ইতালির মতো দেশে কথা বলার সময় যদি কোন মানুষ হাত তুলে কিছু বলতে চায় তাহলে তাকে প্রাধান্য দেওয়া হয় কথা বলার জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এ কথা শোনার সময় হাত গুটিয়ে অথবা হাত সরিয়ে নম্রভাবে কথা শোনে কথা বলার সময় যদি কেউ হাত তুলে কিছু বলতে চায় তাতে এই বোধ হয় যে মানুষটি অন্যের থেকে অনুমতি চাইছে কিছু বলার জন্য এবং আলোচনায় যোগদান করার জন্য আরেকটি খুব সাধারণ গতিবিধি হল দুই হাতকে ঘষা মানুষ যখন দুই হাত ঘষে কিছু বলতে চায় তখন এটি একটি অনুকূল ভাবনার ইঙ্গিত দেয় সাধারণত লুডো খেলার সময় খেলোয়াড় জিতবার ইচ্ছায় খুব ভালোভাবে দুই হাতে তার পাশা ঘোষে তার খেলার চাল ফেলে সময়ের সাথে সাথে পাছা ঘষা গতি দেখে এটি অনুকূল না প্রতিকূল সেটি বোঝা যায় ধীরগতিতে হাত ঘষা মানুষের ফন্দিবাজ মানসিকতার ইঙ্গিত করে অন্যদিকে দ্রুতবেগে হাত ঘষা মানুষের স্বতঃস্ফূর্ত স্বভাবের পরিচয় দেয় এটি দেখা গেছে কোন মানুষ যখন কোনো শিরোনাম পায়ে তখন সে জোরে জোরে হাত ঘষে তার আনন্দ প্রকাশ করে এমনকি সেলসম্যান যখন তার চুক্তিতে সাফল্য পায় তখন সে তার চুক্তির সফলতা এবং সম্পূর্ণতা দ্রুতবেগে হাত ঘষে প্রকাশ করে খোলা হাত সাধারণত বিশ্বাস যোগ্যতার পরিচয় দেয় সাংস্কৃতিক ক্ষেত্রে খোলা হাত বলতে বিনা অস্ত্রশস্ত্রের ইঙ্গিত করে খোলা হাত সততার পরিচয় দেয় যখন মানুষ কথা বলার সময় হাত খোলা রেখে কথা বলে তখন সে খুব সহজেই তার শ্রোতাদের সাথে অনুকূল সম্পর্ক গড়ে তোলে হাত খোলা রেখে কথা বলার সময় মানুষ সততা এবং বিশ্বাস যোগ্যতার পরিচয় দেয় কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ অভ্যাসের দ্বারা হাত খোলা রেখে কথা বলার পদ্ধতি আয়ত্ত করে যার দ্বারা কথা বলার সময় এই পদ্ধতি ব্যবহার করে অন্য মানুষ কে খুব সহজেই মিথ্যা বলে দেয় এবং অন্য মানুষ তার এই গতিবিধি দেখে এই মিথ্যাকে সত্যি বলে মেনে নেয় হাত নীচে দেখিয়ে কথা বলা সাধারণত অন্যের ওপর অধীনতার পরিচয় দেয় কথা বলার সময় হাত নীচে দেখিয়ে কথা বললে তা স্বাবলম্বী তার ইঙ্গিত করে এবং কখনো কখনো যদি হাতের অবস্থান কিছুটা নিচের দিকে বেশি কাত হয়ে যায় তখন তা দৃঢ়তার পরিচয় দেয় হাত নীচে দেখিয়ে কথা বলা সব সময় অন্যের উপরে প্রভাবশালী হওয়ার ইঙ্গিত করে এমনকি যদি সামনের মানুষটি সমসাময়িক স্তরের হলেও এই মানুষটি তাকে সমান ভাবতে দিতে চায়না এবং তার জন্য সে তার দৃঢ় মানসিকতা ধরে রাখে কথা বলার সময় হাত নিচে রেখে কুঁচনোর ইঙ্গিত করলে তার থেকে মানুষটির অসম্মতির পরিচয় পাওয়া যায় এমনকি এই ধরনের অঙ্গভঙ্গি মানুষের আক্রমণাত্মক চরিত্রের পরিচয় দেয় আমরা এখন কয়েকজন বিখ্যাত মানুষের হাতের আঙ্গুলের গতিবিধির অভূতপূর্ব ব্যাখ্যা করব ক্রিস ইভানস এর কথোপকথনের ওপর লক্ষ্য করো যখন তিনি কথা বলেন তখন তিনি তাঁর হাত উপরের দিক রেখে নিজের খোলা মনের পরিচয় দেন যদি হাতের অবস্থান কিছুটা নিচের দিকেপরিবর্তন হয় তখন সেটি অন্যদের উপর আধিপত্য করার ইঙ্গিত করে হাতের অবস্থান যদি কিছুটা প্রশস্ত করা হয় তাহলে তা অন্যদেরকে আমন্ত্রণ জানানোর ইঙ্গিত করে এই বর্ণনাটি তে আমি তোমাদেরকে বলতে চাই যে হাতের অবস্থান যেমন কি আংগুল কব্জি ইত্যাদির অবস্থান এবং গতিবিধি লক্ষ্য করার জন্য প্রায় আমরা মানুষের কিছু বিশেষ অঙ্গভঙ্গির লক্ষ্য করি মানুষ বসার সময় বা দাঁড়িয়ে থাকা সময় সাধারণত বিশেষ অঙ্গভঙ্গির প্রদর্শন করে সাধারণত মানুষ দাঁড়িয়ে থাকার সময় কিছু জিনিসের ওপর হাতের উপরে থুতনি মাধ্যমে ভার দিয়ে দাঁড়াতে পছন্দ করে এই অঙ্গভঙ্গি মানুষের অনুকূল স্বভাবের পরিচয় দেয় কারন মানুষ যখন এইভাবে দাঁড়াতে পছন্দ করে তখন সে তার চোখে মুখে একটি হাসির সঞ্চার করে যা অনুকূলতার পরিচয় দেয় কোলের উপর হাত রাখা আরেকটি অঙ্গভঙ্গি এর উদাহরণ কোলের ওপর হাত রাখলে এটি সাধারণত খুব একটা খোলা স্বভাবের পরিচয় দেয়না কখনো কখনো প্রতিকুলতা ইঙ্গিত করে এই স্বভাব কুইন এলিজাবেথ এর মধ্যে দেখা গেছে তিনি যখন কোন রাজকীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতেন তিনি প্রায় তার হাত তার কোলের ওপর রাখতে পছন্দ করতেন আলাপ আলোচনা বিশেষজ্ঞদের মতে এটি একটি বিদ্রূপ অঙ্গভঙ্গির পরিচয় সাধারণত এটি প্রতিকূল বিষয়ে এবং উদ্বিগ্ন চিন্তা ধারার পরিচয় দেয় এমনকি এটি অবিশ্বাসযোগ্যতার পরিচয় দেয় Allen Pease তিন ধরনের হাত মুঠো করে বসার কথা উল্লেখ করেছেন প্রথমটি হলো হাত মুঠো করে সামনে রাখা হাত মুঠো করে ডেস্ক বা কোলের ওপর রাখা এবং দাঁড়ানোর সময় হাত মুঠো করে শরীরের সামনের দিকে ঝুঁকে থাকা এভাবে হাত মুঠো করার মাধ্যমে বিভিন্ন জিনিস বোঝা যায় যদি কেউ হাত মুঠো করে খুব একটা উচ্চতায় রাখে তা থেকে বোঝা যায় যেখানে কোন প্রতিকূলতা অথবা বাধা রয়েছে যদি কেউ খুব শক্ত করে হাত মুঠো করে রাখে তাহলে বুঝা যায় যে মানুষটি উদ্বেগ বা রাগের মধ্যে রয়েছে হাত আলগা করে মুঠো করে রাখলে বোঝা যায় যে মানুষটি অন্য মানুষের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে চাইছে এখানে দুইজন বিখ্যাত মানুষের কথা উল্লেখ করা হয়েছে একজন হল প্রাক্তন রাশিয়ান প্রেসিডেন্ট Dmitry Medvedev এবং অন্যজন হলো প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী Sir Winston Churchillএখানে দুইজনের বাহিক অঙ্গভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে প্রাক্তন রাশিয়ান প্রেসিডেন্ট Dmitry Medvedev ছবিটি লক্ষ্য করলে বোঝা যায় যে তুমি খুবই নিরাশা জনক ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন তিনি ছবিটিতে হাত মুঠো করে মুখ নিচু করে রয়েছেন যার দ্বারা তার প্রতিকূল স্বভাবের পরিচয় পাওয়া যায় তিনি তার মুখের সামনে হাত রেখে একটি প্রতিবন্ধক সৃষ্টি করেছেন অন্যদিকেপ্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী Sir Winston Churchillছবিটি দেখলেই বুঝা যায় তিনি কতটা খোলা মনের মানুষ তিনি কথা বলার সময় খোলা হাত রেখে নিজের সামর্থের এবং আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন সামাজিক স্তরের কথোপকথন করার সময় আমাদের শারীরিক অঙ্গভঙ্গি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চাকরির ক্ষেত্রে বিভিন্ন আলোচনার সময় শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় এমনকি কোন পরিস্থিতি বা ঘটনার বিবরণ দেওয়ার সময় আমাদের শারীরিক অঙ্গভঙ্গি এবং গতিবিধি অনেক কিছু ইঙ্গিত করে হাত মুঠো করে কখনোই মাঝামাঝি অবস্থানে রাখা উচিত নয় এর দ্বারা বোঝা যায় যে মানুষটি অন্য মানুষকে প্রভাবিত করতে পারছে না বা মানুষটি অন্য মানুষের প্রতিক্রিয়া জানানোর জন্য খুব উদ্বিগ্ন হয়ে উঠেছে এই ছবিটিতে প্রাক্তন আর্জেন্টিনা প্রেসিডেন্টChristina Kirchneএ ধরনের অঙ্গভঙ্গি প্রকাশ করেছেন কথা বলার সময় সব সময় হাত মুঠো করে মাঝামাঝি রাখার মানসিকতা ত্যাগ করা উচিত কথা বলার সময় হাত মুঠো করে রাখাটা একটি প্রতিবন্ধক স্বরূপ খোলাখুলি কথাবার্তা করার সময় এই প্রতিবন্ধক এড়ানোর জন্য অন্য মানুষটিকে সামনে থাকা একটি কাগজ বাড়িয়ে দেওয়া উচিত এমন কিছু করা উচিত যার দ্বারা সে তাঁর হাতের মুষ্টি খুলবে Winston Churchill আরেকটি ছবিতে লক্ষ্য করা যায় যে তিনি তার পকেট হাত রেখে অন্যের সাথে কথোপকথনে ব্যস্ত পকেটে হাত রেখে কথা বললে বোঝা যায় যে মানুষটি কিছু তথ্য অন্যের সাথে আদান প্রদান করতে ইচ্ছুক নয় তৃতীয় অবস্থান টি হল হাতের উপর হাত রেখে হাত দুটিকে শরীরের সামনে দিকে রাখা যারা সাধারণত নেতৃত্বের ভূমিকায় না থাকে তারা এই ধরণের অঙ্গভঙ্গি প্রদর্শন করে এ ধরনের অঙ্গভঙ্গিতে মানুষ নিজেকে নিরাপদ মনে করে মানুষ এ ধরনের ভঙ্গিতে তখনই দাঁড়ায় যখন সে নিজেকে নিয়ে আত্মবিশ্বাস পায়না বা তার মধ্যে একটি ভয়ের অনুভূতি থাকে এটা লক্ষ্য করার বিষয় যে যদি কোন পরিস্থিতিতে অনেক মানুষ এই ধরনের অঙ্গভঙ্গি দেখিয়ে থাকে কিন্তু যে নেতৃত্বের ভূমিকায় থাকে সে অন্য ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করে যে মানুষটি নেতৃত্বের ভূমিকায় থাকে স্বতঃস্ফূর্তভাবে একটি বিশেষ ধরনের হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করে থাকে আরেকটি লক্ষণীয় বিষয় হল মানুষ তার হাত পেছনের দিকে রেখে থাকে এই ধরনের অঙ্গভঙ্গি আত্মবিশ্বাস এবং শক্তিশালী হওয়ার পরিচয় দেয় রাজকীয় ক্ষেত্রে এ ধরনের আচরণ খুবই সাধারণ এ ধরনের আচরণ সাধারণত স্কুলের প্রিন্সিপাল বা মিলিটারি কর্মচারী পুলিশ কর্মচারী পাহারা দেওয়ার সময় ব্যবহার করেন ব্রিটিশ রাজপরিবারে হাত পেছনে রেখে মাথা উঁচু করে চলা একটি রাজকীয় চালচলন ইঙ্গিত করে এই ছবিতে লক্ষ্য করা যেতে পারে মানুষ হাতে হাত রেখে হাতের দ্বারা অন্য হাতের কব্জি ধরে একটি বিশেষ ধরনের অঙ্গভঙ্গি করে যদিও এটি খোলা মনের পরিচয় দেয় না তবুও এই ধরনের অঙ্গভঙ্গি কে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হওয়ার উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে কারণ এই ধরনের অঙ্গভঙ্গিতে মানুষ তার শরীরের সামনে হাত রেখে বা হাত ভাঁজ করে কোন প্রকার বাধার সৃষ্টি করে না তাই এই চালচলন কে উচ্চস্তরের হিসেবে মানা হয় মানুষ তার একটি হাত অন্য হাতের কব্জির উপর রাখতে পারে বা হাতের উপর হাত রাখতে পারে যখন মানুষ তার হাতের উপর হাত রাখে তার দ্বারা সে নিজের ওপরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কখনো কখনো এই ধরনের আচরণ নিয়ন্ত্রণ এর পরিবর্তে স্বস্তির পরিচয় দিয়ে থাকে কখনো কখনো এটি অতিরিক্ত হতাশার পরিচয় দেয় প্রথম ছবিটি লক্ষ্য করা যায় যে মানুষ তার হাতের উপর হাত খুব জোর করে রেখে থাকে যদি হাতের অবস্থান কিছুটা উপরের দিকে যায় তা থেকে বোঝা যায় যে মানুষটি খুব রেগে গেছে বা হতাশায় ভুগছে যারা কোন কিছু নিয়ে খুব চিন্তায় থাকে তারা এই ধরণের মানসিকতার প্রকাশ করে কথা বলার সময় যদি মনে হয় যে মানুষটি এই ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করছে তখনই সেই মুহূর্তে তাকে তারাচরণ বদলাতে হবে যার দ্বারা সে তার কথোপকথনকে ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে পারবে আরেকটি খুব সাধারন হাতের অবস্থান হল হাতজোড় করে সামনে রাখা এই ধরনের হাতের অবস্থান মানুষের পরিচয় দেয় সে ক্ষেত্রে এমন কিছু করা উচিত যারা মানুষটি তার হাত খুলে খোলা মনে কথোপকথন করবে আরেকটি সাধারণ হাতের অবস্থান হল হাতজোড় করে ঊর্ধ্বমুখী অবস্থানে রাখা যারা সাধারণত নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হয় এবং নিজের প্রতি অনুকূল মানসিকতা রাখে তারা কথা বলার সময় এই ধরনের হাতের অবস্থান রেখে নিজের নির্ভরশীল এবং আত্মবিশ্বাসের ব্যক্তিত্বের পরিচয় দেয় হাত জোড় করে ঊর্ধ্বমুখে রেখে কথা বলার সময় মুখের অঙ্গভঙ্গিও অনুকূল রাখা উচিত কারণ অঙ্গভঙ্গি অনুকূল না রাখলে মানুষের এই ধরনের আচরণ তার প্রতিকূল এবং বেপরোয়া ব্যক্তিত্বের পরিচয় দেয় এখানে দুই ধরনের হাতের অবস্থান উল্লেখ করা হয়েছে হাতজোড় করে ঊর্ধ্বমুখী রাখা এবং সমভাবে হাতজোড় করে নিম্নমুখী রাখা সাধারণত যারা নিজেদেরকে নিয়ে আত্মবিশ্বাসী হয় এবং আত্মনির্ভরশীল থাকে তারা হাতজোড় করে ঊর্ধ্বমুখী রেখে নিজের অনুকূল ব্যক্তিত্বের পরিচয় দেয় যারা এই ধরনের আচরণ প্রদর্শন করে তারা অন্যদেরকে খুব সহজেই আকৃষ্ট করে এবং অন্যরা তাদের প্রতি আকর্ষিত হয় অনুকূল ভাবনা রাখে হাত ঊর্ধ্বমুখী রেখে কথা বলার সময় আঙুলগুলি যেন শক্ত না থাকে যদি কোনো কারণবশত আঙুলগুলি শক্ত থাকে তাহলে সেটি প্রতিকূল অঙ্গভঙ্গি করে আমরা বুঝতে পেরেছি যে হাতের ঊর্ধ্বমুখী অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা নিজেদেরকে নিয়ে খুবই আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী তারা সাধারণত ঊর্ধ্বমুখী অবস্থান স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শন করে থাকে এই ভিডিওটিতে হাতের বিভিন্ন অবস্থান এবং গতিবিধি নিয়ে আলোচনা করা হয়েছে হাত ঊর্ধ্বমুখী রেখে নিজের মতামত প্রকাশ করাকে সাধারণত উচ্চ মানসিকতার এবং উচ্চ বুদ্ধিমত্তার প্রদর্শন হিসেবে মানা হয় অন্যদিকে হাত নিম্নমুখী করে রাখাকে প্রতিকূল মানসিকতার প্রদর্শন হিসেবে মানা হয় তাই এই ধরনের মানসিকতা কে এড়িয়ে চলা উচিত এর মাধ্যমেই বোঝা যায় যে মানুষটি বেপরোয়া চরিত্রের মানুষ আরেকটি অঙ্গভঙ্গির উল্লেখ করা যেতে পারে যে মানুষ হাতজোড় করে নিজের থুতনিওপর হাত রেখে তার আঙ্গুল ঊর্ধ্বমুখী করে থাকার অর্থ এইরূপে বোঝা যায় যে মানুষটি কোন বিষয়ের উপরে নির্ণয় নিতে চলেছে ঠিক সেইভাবে মানুষ যদি তার হাত মুখ এবং বুড়ো আঙ্গুলের দ্বারা নিজের থুতনি উপরে রেখে থাকে তার দ্বারা এটা বুঝা যায় যে মানুষটি অন্য মানুষের প্রতি প্রতিকূল চিন্তা ধারা রেখে থাকে পরবর্তী অধ্যায়ে আমরা শিখব আঙ্গুলের এবং বুড়ো আঙ্গুলের গতিবিধির বিষয়